এই কোর্সের শেষ মডিউলে সকলকে স্বাগত জানাই আগের মডিউলে আমরা বডি ল্যাঙ্গুয়েজ এবং ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ অধ্যয়নের ক্ষেত্রে একটি উদীয়মান অঞ্চল নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও দুটি উদীয়মান অঞ্চল নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথমটি গ্যস্টরিক্স নামে পরিচিত এবং দ্বিতীয়টি হল কীভাবে নীরবতা আন্তঃব্যক্তিক যোগাযোগের মধ্যে সম্পর্ক স্থাপন করে গ্যস্টরিক্স খাদ্য এবং স্বাদকে চিত্রিত করে এটি দেখায় কীভাবে স্বাদ আমাদের পটভূমি পছন্দ সাংস্কৃতিক পটভূমি ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন বার্তা নিয়ে আলোচনা করতে পারে পেশাগত প্রেক্ষাপটে খাদ্যকে বেঁচে থাকার হাতিয়ার হিসেবে দেখা যায় না আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ বোঝা গুরুত্বপূর্ণ এবং এজন্যই এটিকে এখন প্রবাসী সমালোচনায় একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে যখন আমরা যোগাযোগের মাধ্যম হিসাবে খাদ্যের তাৎপর্য দেখি তখন আমাদের সেই ব্যক্তিদের উল্লেখ করতে হবে যারা সাংস্কৃতিক অধ্যয়নের ক্ষেত্রে এই চিন্তাধারার পথপ্রদর্শক ছিলেন আমি রোল্যান্ড বার্থেসের নাম উল্লেখ করতে পছন্দ করবো যিনি মন্তব্য করেছিলেন যে খাদ্য একটি পরিস্থিতি এবং এটি আমাদের সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমি নেভানা স্ট্যাজিকের একটি খুব আকর্ষণীয় নিবন্ধ উল্লেখ করবো তাঁর নিবন্ধের শিরোনাম হল "Understanding Culture Food as a Means of Communication" এই নিবন্ধে তিনি ক্লড লেভি স্ট্রস এবং মেরি ডগলাসকে উদ্ধৃত করেছেন যারা পরামর্শ দিয়েছেন যে আমরা খাদ্যকে ভাষা এবং সাংস্কৃতিক পণ্যের মতোই অনুশীলন হিসেবে মেনে চলতে পারি খাদ্য এবং ভাষার মধ্যে অভিন্নতা সহজেই বোঝা যায় কারণ খাদ্যও একটি সংকেত যা সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক পটভূমি সম্পর্কে নিদর্শন প্রকাশ করে আমি এই নিবন্ধটি থেকে উদ্ধৃত করব আমরা কী গ্রহণ করি কীভাবে আমরা এটি অর্জন করি কে এটি প্রস্তুত করে কে টেবিলে থাকে কে প্রথমে খায় এটি যোগাযোগের একটি ধরন যা অর্থসমৃদ্ধ শুধু শরীরকে পুষ্ট করার বাইরে আমরা যা খাই এবং কার সঙ্গে খাই তা ব্যক্তি সম্প্রদায় এবং এমনকি দেশের মধ্যের বন্ধনকে অনুপ্রাণিত ও শক্তিশালী করতে পারে সুতরাং ঘরোয়া কাজ থেকে শুরু করে খাবার প্রস্তুত করা এবং পরিবেশন করা পেশাগত যোগাযোগের ক্ষেত্রে প্রবেশ করেছে এবং আমরা কফি ব্রেকস মধ্যাহ্নভোজ ইত্যাদি সময় বেশ কয়েকটি সভা পরিচালিত হতে দেখি অতএব অন্যান্য জিনিসের মধ্যে খাদ্য হল যোগাযোগের একটি মাধ্যম যেইভাবে আমরা আমাদের মনোভাব অন্যদের প্রতি জানিয়ে যে সামাজিক পদমর্যাদা প্রকাশ করি সেটি আমাদের খাদ্যসামগ্রীর রীতি এবং নির্বাচনের ওপর নির্ভরশীল খাদ্য এবং তার সাথে সম্পর্কিত অনুশীলনের সাহায্যে আমরা আমাদের সংলাপে আনুষ্ঠানিকতার মাত্রা বজায় রাখতে পারি একই সময়ে খাদ্য আমাদের পেশাদারী কথোপকথনের একটি অংশ হিসাবে একটি নির্দিষ্ট পরিবেশ তৈরি করতে সাহায্য করে এটি আমাদের ঐতিহ্য স্বাগত জানানোর অনুভূতি এবং যেভাবে আমরা একজন ব্যক্তির যত্ন নিই সেই ঘনিষ্ঠ বন্ধনকে বা আমরা কেবল আরেকজন ব্যক্তির সাথে আনুষ্ঠানিক শর্তাবলী বজায় রাখতে চাই সেটিকেও চিত্রিত করতে পারে অতএব বুঝতে হবে যে খাদ্য আমাদের আনন্দ এবং প্রশংসার মনোভাব সেইসাথে অসন্তুষ্টি শত্রুতা বা এমনকি একটি লুকানো সতর্কতা নির্দেশ করে এই কারণগুলির জন্য আমরা দেখতে পাই যে খাদ্য সম্পর্কিত গবেষণাগুলি দ্রুত অমৌখিক বার্তাগুলির একটি অংশ হয়ে উঠছে সুতরাং এই প্রসঙ্গে যা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হল খাদ্য আমাদেরকে ঠিক কী সংবাদ প্রদান করে এবং দ্বিতীয়ত আমরা কীভাবে যোগাযোগ করা বার্তাটি বুঝতে পারি খাদ্য বহুমাত্রিক এটি আমাদেরকে আমাদের পরিচয়কে এবং আমাদের সামাজিক মূল্যবোধকে আকার দেয় এটি আমাদের সাংস্কৃতিকভাবে বেড়ে ওঠার একটি অংশ আমরা কী খাই এবং কীভাবে খাই তা হল মানুষ হিসেবে আমরা কে তার একটি অপরিহার্য অংশ একই সাথে কথায় ও ছবিতে সাহিত্যে আমাদের দৈনন্দিন সংলাপে সোশ্যাল মিডিয়ায় আমরা যে ছবিগুলি শেয়ার করি ইত্যাদিতে কীভাবে খাদ্য উপস্থাপন করা হয় তাও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ কফি এখন পুষ্টির জন্য পানীয় হিসেবে গ্রহণের চেয়ে বিরতি নেওয়ার ধারণার সাথে বেশি জড়িত এই সংকেতগুলির কারণে আমরা সহজেই বলতে পারি যে অমৌখিক যোগাযোগের এই মাত্রা অন্তত আমাদের পোশাক রঙের কোড ইত্যাদির মাধ্যমে পাওয়া বার্তাগুলির মতো গুরুত্বপূর্ণ এটি আমাদের সম্মিলিত আত্মসম্মান এবং গোষ্ঠী সংহতি অর্জনে সহায়তা করে খাদ্যের প্রেক্ষাপটে আমাদের নির্বাচন এবং আমাদের পছন্দ একই সংস্কৃতির মধ্যে আন্তঃব্যক্তিক কথোপকথনের বেশ কয়েকটি সূত্রের পরামর্শ দেয় যেমন কিংবদন্তি সাংস্কৃতিক পরিস্থিতি অতিক্রম করে তারা সহজেই একটি সামাজিক শ্রেণীর পরামর্শ দেয় উদাহরণস্বরূপ একটি পিজ্জার উপর একটি নির্দিষ্ট টপিং ইতালিতে একটি স্বাদ নির্দেশ করে যেখানে একটি সুপারমার্কেটে একটি ফ্রোজেন পিজ্জা অর্ডার করা একটি দ্রুত এবং সস্তা বাড়িতে রান্না করা খাবারকে বোঝায় একই সময়ে এটি সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রাধিকার দেয় উদাহরণস্বরূপ জাপানিরা সামুদ্রিক শৈবালকে প্রোটিনের উৎস হিসাবে পছন্দ করতে পারে তবে আমেরিকান জনগণের কাছে এই একই জিনিস পছন্দ নাও হতে পারে কেউ কেউ এটা জেনে অবাক হতে পারে যে পাশ্চাত্য সংস্কৃতিতে উদাহরণস্বরূপ আমেরিকায় ভুট্টা খাওয়া হয় যেখানে চীনে এটি মূলত গৃহপালিত পশুদের খাদ্য হিসাবে বিবেচিত হয় একই সময়ে জাতীয় স্বাদও প্রতিফলিত হয় সেইসব খাদ্যদ্রব্যে যা জনপ্রিয়ভাবে খাওয়া হয় আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরণের আমেরিকান খাবারে চিনি থাকা সাধারণ অন্যদিকে ফ্রান্সে খাবার তৈরিতে চিনির তেমন ভূমিকা নেই সুতরাং খাদ্য একই সাথে একটি ক্রমবর্ধমান দৃষ্টি যা আমাদেরকে ব্যক্তির সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থাগুলি সম্পর্কে বিশেষভাবে বলার মাধ্যমে অন্যান্য মানুষের যোগাযোগের ধরণগুলি বিশ্লেষণ করতে সহায়তা করে খাদ্যের সার্বজনীন প্রয়োজন ব্যক্তি ও গোষ্ঠীকে একত্রে আবদ্ধ করে সময়ের সাথে সাথে এর পছন্দ এবং প্রচলিত ব্যবস্থার পরিবর্তন হয় আমরা দেখতে পাই যে সংস্কৃতির মধ্যে পছন্দগুলি পরিবর্তিত হতে থাকে এবং এই পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ বার্তা দেয় উদাহরণস্বরূপ তারা আমাদের একটি দেশের ঐতিহাসিক উন্নয়ন কোন ভৌগলিক অঞ্চলে যেখানে একটি নির্দিষ্ট খাদ্যের পদ পছন্দ করা হয় এবং কেন করা হয় সেই সম্পর্কে বলতে পারেন একই সময়ে এটি আমাদের সমাজের মধ্যে এবং জুড়ে স্থানান্তর সম্পর্কে সূত্র দেয় এবং ধীরে ধীরে আমরা দেখতে পাই যে খাদ্য আমাদের জাতীয় পরিচয়েরও প্রতিফলন হয়ে ওঠে একই সময়ে আমরা দেখতে পাই যে খাদ্য মূলত আচার অনুষ্ঠান এবং সংস্কৃতির সাথে যুক্ত আচার অনুষ্ঠানকে যথাযথভাবে আদর্শ আচরণের স্বেচ্ছাসেবী কর্মক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা সাঙ্কেতিকভাবে বা অংশগ্রহণের দ্বারা গুরুতর জীবনে প্রভাব ফেলতে পারে আচার অনুষ্ঠান যা খাদ্যের সঙ্গে জড়িত তা আমাদের রুটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ উদাহরণস্বরূপ আমাদের জন্মদিন আমাদের উৎসব বিবাহ ছুটির দিন অন্ত্যেষ্টিক্রিয়ায় একটি নির্দিষ্ট ধরণের খাবারের প্রস্তুতি করা এবং কীভাবে এটি পরিবেশন করা হবে সেটি একে অপরের সাথে জড়িত আচারের প্রেক্ষাপটের মধ্যে খাদ্য প্রায়শই জীবন ভালোবাসা সুখ এবং দুঃখের অভিব্যক্তিতে দাঁড়ায় আমরা দেখতে পাই যে খাদ্য বিভিন্ন ধরনের মিডিয়ায় চিত্রিত হওয়ার মাধ্যমে আমাদের সংস্কৃতি এবং আবেগপূর্ণ পছন্দগুলির প্রতিনিধিত্ব করে আমি বিশেষ করে একটি জনপ্রিয় চলচ্চিত্র Namesake এ এই বিষয়টির চিত্রায়ন উল্লেখ করব এই চলচ্চিত্রে আমরা দেখতে পাই যে গোগোলের পরিবর্তিত পছন্দগুলি তার বাবার আকস্মিক মৃত্যুর পরে একটি বিশেষ ধরণের খাবার বেছে নেওয়ার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে সুতরাং সংস্কৃতি হিসাবে খাদ্য ঐতিহ্য এবং স্মৃতিমেদুরতার সাথে সম্পর্কিত এটি নান্দনিক পরিচয় এবং স্বতন্ত্রতার অলঙ্কৃত ভাণ্ডারের সাথেও জড়িত একটি পণ্য হিসাবে খাদ্য যেমন মানুষের ভোগ করার সাথে সম্পর্কিত তেমনি এটি একটি নির্দিষ্ট শিল্পের সাথে জড়িত এবং একই সময়ে আমরা দেখতে পাই যে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা যতদূর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি স্থানের লিঙ্গ সম্পর্কিত উদাহরণস্বরূপ যদি খাদ্যের প্রস্তুতি একটি নির্দিষ্ট লিঙ্গের সাথে যুক্ত হয় তবে স্থানটি শুধুমাত্র সেই লিঙ্গ দ্বারা অধিকৃত হয় বিভিন্ন সংস্কৃতিতে গার্হস্থ্য রান্নাঘরটিকে একটি উদাহরণ হিসাবে নেওয়া যেতে পারে যা কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হতে পারে এবং পুরুষরা এই স্থানটিতে প্রবেশ করতে পছন্দ করেন না আমরা খাদ্য থেকে যে সংজ্ঞাগুলি পেয়েছি তা শারীরিক ভাষার অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের যে কোনও পেশাদারী পরিস্থিতিতে ব্যক্তিদের নৃতাত্ত্বিক সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক সংগঠনের সাথে বিভিন্ন সংস্থান দেয় এই দিকগুলিও যেমন খাদ্য যোগাযোগ এবং খাদ্যের প্রতিনিধিত্ব উভয় লিখিত এবং আইকনিক পাঠ্যে টিভিতে চলচ্চিত্রে জনপ্রিয় সাহিত্যে এবং গণমাধ্যমে স্পষ্টভাবে ফুটে ওঠে আমরা দেখতে পাই যে খাদ্যকে আমাদের শারীরিক ভাষা বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূত্র এবং একটি স্বাধীন ভাষা হিসাবে ব্যাখ্যা করা শুরু হয়েছে যেমন আমাদের পোশাক যেমন আমরা গন্ধ পরিধান করি যেমন আমরা আমাদের আনুষাঙ্গিক শরীরের সাথে বহন করি যেভাবে আমরা আমাদের খাবার খেতে পছন্দ করি ইত্যাদিও একটি ভাষা হয়ে উঠেছে যা আজকের বিশ্বে বোঝা গুরুত্বপূর্ণ যোগাযোগ সম্পর্কিত অধ্যয়নের দৃষ্টিকোণ থেকে খাদ্য অর্থ সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে পেশাদারী জায়গায় খাদ্য একটি যোগাযোগমূলক অনুশীলনের প্রতীক হিসাবে কাজ করে যার মাধ্যমে আমরা অন্যদের সাথে আমাদের উদ্দেশ্য তৈরি পরিচালনা এবং ভাগ করি গ্যাস্ট্রোনমিক ঐতিহ্য সংস্কৃতির উপর নির্ভরশীল এবং এটি সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কে শেখার একটি অনিবার্য হাতিয়ার আজকের বহুসাংস্কৃতিক কর্মক্ষেত্রে এই বোঝাপড়াটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একই সময়ে আমরা দেখতে পাই যে খাদ্য এবং খাদ্য সম্পর্কিত চিত্রগুলি আমাদের অঞ্চল এবং জাতীয় পরিচয়ের ধারণার সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত এবং তাই খাদ্য নিয়ে কথা বলা বা খাদ্য নিয়ে লেখা বা খাদ্যের সাথে সম্পর্কিত বিভিন্ন চিত্র উপস্থাপন করা আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সমস্যা তুলে ধরে এটি আমাদের জীবন সম্পর্কে একটি সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং একটি নির্দিষ্ট সংস্কৃতিতে কী মূল্যবান তা সম্পর্কেও বলে যেহেতু আমাদের সংস্কৃতি অভ্যাস আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যের বোধগম্যতা যা একজন কর্মজীবী পেশাদারকে তৈরি করে তা খাদ্য এবং আমাদের দ্বারা উপলব্ধি করার মাধ্যমে প্রকাশ পেতে পারে শারীরিক ভাষার এই দিকটি এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি দিক যা এই উদীয়মান অঞ্চল সম্পর্কে আকর্ষণীয় তা হল খাদ্যের সাথে সম্পর্কিত যোগাযোগের একটি দৈনন্দিনতা রয়েছে এবং তাই এটি ক্রমবর্ধমানভাবে NVC এর প্রেক্ষাপটে সাহিত্য সমালোচনা এবং যোগাযোগ সংক্রান্ত গবেষণার একটি অংশ হয়ে উঠছে আরও আমরা বলতে পারি যে বিশ্বগ্রাম এবং অন্তর্বর্ণ কর্মক্ষেত্রের ধারণা এই সংবেদনশীলতাকে প্রায় একটি আবশ্যক দক্ষতা তৈরি করেছে যা আজকের পেশাদারদের মধ্যে অবশ্যই থাকতে হবে এখন প্যারাল্যাঙ্গুয়েজ ছাড়াও আমরা দেখতে পাই যে নীরবতাও NVC এর একটি অংশ হিসাবে অধ্যয়ন করা হচ্ছে নীরবতা একটি কণ্ঠস্বরে শব্দের অনুপস্থিতি বা কোনও অনুষঙ্গী কণ্ঠস্বর হিসাবে বোঝা যেতে পারে তবে নীরবতা যেভাবে আমাদের অর্থকে উপস্থাপন করে তা অত্যন্ত সূক্ষ্ম এবং তবুও এটি অনুরণিত প্রায়শই আমরা দেখতে পাই যে কিছু সমাজ এবং সংস্কৃতিতে এটি জ্ঞানের সাথে যুক্ত হতে পারে নীরবতার অর্থ নেতিবাচক বা ইতিবাচক হতে পারে এটি বিব্রতকর বিরতিতে বেমানান হতে পারে অর্থাৎ একটি দীর্ঘ বিরতি যখন বক্তা ইচ্ছাকৃতভাবে শব্দগুলিকে আটকে রাখে অন্যদিকে ইতিবাচক নীরবতা আত্মবিশ্বাস অন্যদের প্রতি শ্রদ্ধা ব্যক্তি কী ভাবছে তার উপর কেন্দ্র করে এবং একই সাথে পরিপক্কতা নির্দেশ করে যে ব্যক্তিটি কিছু কথা বলে ফেলার ভয়ে তাড়াহুড়ো করছে না এখানে সাংস্কৃতিক পার্থক্যও আছে যেভাবে নীরবতাকে আমাদের যোগাযোগের একটি অংশ হিসেবে পড়তে হয় আমি এডওয়ার্ড টি হলের গবেষণা উল্লেখ করব আমরা প্যারালাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের গবেষণায়েও এই গবেষকদের উল্লেখ করেছি এডওয়ার্ড টি হল মন্তব্য করেছেন যে কিছু সমাজে এবং তিনি উদাহরণ দিয়েছেন যে আমেরিকান এবং ব্রিটিশ সমাজের শব্দগুলি গুরুত্বপূর্ণ সুতরাং তার মতে আমেরিকান এবং ব্রিটিশ সমাজগুলি হল শব্দ সংস্কৃতি যেখানে আরও অনেক সমাজ রয়েছে যা মুক্ত অমৌখিক ইঙ্গিত এবং লক্ষণগুলির উপর বেশি নির্ভর করে যার মধ্যে নীরবতাও রয়েছে সাংস্কৃতিক পার্থক্য বোঝার পাশাপাশি প্রেক্ষাপট সম্পর্কে আমাদের বোঝার বিষয়টিও গুরুত্বপূর্ণ যাতে অর্থের সম্পূর্ণতা সরাসরি বোঝা যায় যদিও শারীরিক ভাষার কিছু দিক আক্রমণাত্মক হতে পারে এবং উগ্র মেজাজের পরামর্শ দিতে পারে কিছু হাতের নড়াচড়া কিছু ভঙ্গি কিছু মুখের অভিব্যক্তি থাকতে পারে যা ভয়প্রদর্শনকারী এবং বিপজ্জনক হতে পারে সেই তুলনায় নীরবতা অপরিহার্যভাবে একটি অহিংস যোগাযোগ হিসাবে বিবেচিত হয় যদিও এটি নেতিবাচক অর্থের পরামর্শ দিতে পারে তবে হিংস্রতা কখনই তাদের মধ্যে একটি নয় যদি আমরা নীরবতার ইতিবাচক ব্যাখ্যাগুলি দেখি তবে আমরা সাধারণত এটিকে অন্য ব্যক্তির প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে ব্যাখ্যা করি যিনি কথা বলছেন বা নীরব থাকার মাধ্যমে অন্য ব্যক্তির কাছে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করছেন একই সময়ে বক্তা যদি কীভাবে উত্তর দেবেন সেইদিকে মনোযোগ দিতে চান তখন বক্তাও কয়েক সেকেন্ডের জন্য নীরব থাকতে পছন্দ করতে পারেন এটি আমাদের উত্তর সঠিকভাবে পরিকল্পনা করতে সাহায্য করতে পারে আমরা দেখতে পাই যে আন্তঃব্যক্তিক মিথস্ক্রিয়ায় এটি দর্শকদের নিয়ন্ত্রণের জন্য একটি খুব কার্যকর কৌশল হিসাবে ব্যবহার করা যেতে পারে এটি ব্যক্তিকে তার নীরবতার পরে যে বিষয়গুলি বলতে হবে তার উপর জোর দেওয়ার সংকেত দেয় এবং এই প্রসঙ্গে এটিকে প্যারালাঙ্গুয়েজের বিরতি অর্থাৎ একটি বিশেষ দিকের সাথে যুক্ত করা যেতে পারে যা আমরা আগে আলোচনা করেছি একই সময়ে আমাদের নীরবতা অন্য ব্যক্তিকে বক্তৃতার ধরন এবং কথোপকথন শৈলীর পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করতে পারে তা একটি প্রশ্ন বা বিস্মিত অভিব্যক্তিও হতে পারে প্রচলিতভাবে নীরবতাকে প্রাচ্যের সংস্কৃতিতে সম্মান করা হয় এবং এটি মূল্যবান একই সময়ে এটি কিছু নেতিবাচক ব্যাখ্যার সাথেও যুক্ত বিশেষ করে সেইসব সংস্কৃতিতে যেখানে শব্দগুলি গুরুত্বপূর্ণ কিন্তু নীরবতা প্রায়শই একটি অসত্য বর্ণনা অর্থাৎ সত্যকে গোপন করার সাথে সম্পর্কিত এটি অভদ্রতা শত্রুতা বা এমনকি নির্বোধ হওয়ার চিহ্ন হিসাবেও ব্যাখ্যা করা হয় এটি হল একটি সংলাপের সময় অন্য ব্যক্তির কাছে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থতা যোগাযোগের সময় দীর্ঘ সাইলেন্সারও কার্যকরী টুল এবং বিভিন্ন পরিস্থিতিতে অন্য ব্যক্তির থেকে অতিরিক্ত তথ্য শেয়ার করার জন্য ব্যবহার করা যেতে পারে এটি একজন উচ্চতর এবং অধস্তন ব্যক্তির মধ্যে সংলাপের একটি খুব কার্যকর কৌশল এটি চিন্তাশীলতা এমনকি দ্বিধাগ্রস্ত ভাব প্রকাশ করে এবং একরকমভাবে অন্য ব্যক্তিকে আপনাকে আরও তথ্য দিতে উৎসাহিত করে পূর্ববর্তী মডিউলগুলিতে আমি অমৌখিক যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আমাদের শারীরিক ভাষার মূল্যায়নে কিছু সীমাবদ্ধতা রয়েছে যা আমাদের বুঝতে হবে সেইসাথে বুঝতে হবে যে নির্দিষ্ট সীমানার মধ্যেই আমাদের শারীরিক ভাষা বোঝা কাজে দেয় শারীরিক ভাষা বরাবরই সাংস্কৃতিক দিক থেকে নির্দিষ্ট এবং তাই আমার সমস্ত আলোচনায় আমি সাংস্কৃতিক পার্থক্যগুলি নির্দেশ করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি জাতি এবং লিঙ্গ সম্পর্কে আমাদের বোঝাপড়াও সংস্কৃতি নির্দিষ্ট এবং প্রায়শই আন্তঃজাতিগত বা ক্রস জেন্ডার পরিস্থিতিতে কখনও কখনও আমরা কোনও ব্যক্তিকে প্রত্যুত্তর দেওয়ার পরিবর্তে বর্ণের বিভাগগুলির উপর নির্ভর করে থাকি যেকোনো পেশাদার সংলাপে এমনকি আমাদের ব্যক্তিগত সংলাপেও এটি প্রায়শই রেফারেন্স গ্রুপের দ্বারা বিশ্বাস বা অবধারণগত অসঙ্গতি হিসাবে পরিচিত এটি আমাদের যোগাযোগকে পক্ষপাতগ্রস্থ করে তোলে বার্তাটি কার্যকর ভাবে বোঝার ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়ায় এবং তাই এটি গুরুত্বপূর্ণ যে আমাদের যোগাযোগের ক্ষেত্রে আমরা এমন কোনো বোঝাপড়ার উপর নির্ভর করি না যেটি বরং গতানুগতিক উদাহরণস্বরূপ আমরা একটি নির্দিষ্ট জাতিকে একটি নির্দিষ্ট ধরণের আচরণের সাথে যুক্ত করতে পারি না আমরা একটি লিঙ্গকেও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং প্রলক্ষণের সাথে সংযুক্ত করতে পারিনা এই সাধারণীকরণগুলি কখনই কোনো পেশাদারী জায়গায় শারীরিক ভাষা বোঝার অংশ হওয়া উচিত নয় সেখানে বিভিন্ন গবেষকও রয়েছেন এবং যেখানে দেহের ভাষার ক্ষেত্রে বিভিন্ন লিঙ্গের প্রতি পক্ষপাত রয়েছে সাবধানতার সাথে আমি এটি এড়াতে চেষ্টা করেছি কারণ আমি মনে করি যে আমরা ধারাবাহিকভাবে এবং আনন্দের সাথে সেই কাজের জায়গাগুলির দিকে এগিয়ে যাচ্ছি যেখানে এই পার্থক্যগুলি আর গুরুত্বপূর্ণ নয় অতএব স্টিরিওটাইপিং একটি অভ্যাস যা সবসময় অন্যান্য মিথষ্ক্রিয়াকারীদের শারীরিক ভাষার ব্যাখ্যার প্রসঙ্গে এড়ানো উচিত শারীরিক ভাষার তাৎপর্য প্রায়শই আমরা অন্য ব্যক্তির মূল্যায়নে মন্তব্য করে থাকি এবং সেইজন্য আমাদের শারীরিক ভাষা ইতিবাচকভাবে প্রদর্শন করা গুরুত্বপূর্ণ আমরা সকলেই আমাদের পেশাদারী জগতে শারীরিক ভাষার তাৎপর্য সম্পর্কে সচেতন একটি ইতিবাচক শারীরিক ভাষা আগ্রহ উন্মুক্ততা উৎসাহ নির্দেশ করে এবং যোগাযোগ বাড়িয়ে তোলে অন্যদিকে নেতিবাচক শারীরিক ভাষা একটি পেশাদার চিত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং একই সময়ে গবেষকরা যেমন নির্দেশ করেছেন এটি আমাদের মেজাজের উপর আমাদের মানসিক চাপের স্তরের উপর নেতিবাচক প্রভাব ফেলে যার ফলে শেষ পর্যন্ত আমাদের আত্মসম্মান হ্রাস পায় এবং সেইজন্য ইতিবাচক শারীরিক ভাষা শেখা এবং এর সাথে সম্পর্কিত নেতিবাচক দিকগুলিকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ আমাদের শারীরিক ভাষা নিয়ন্ত্রণ করার অর্থ এই নয় যে অন্য লোকেদের প্রতি আমরা আচরণে প্রতারণামূলক ভাব প্রদর্শন করবো আমাদের মনে রাখতে হবে যে শারীরিক ভাষা দিয়ে আমরা মিথ্যা বলতে পারি না 2 মিনিট সময়ের অধিক হতে গেলে অন্য ব্যক্তি সহজেই বুঝতে পারে যে আমরা একটি ইতিবাচক শারীরিক ভাষা নকল করার চেষ্টা করছি কিনা কিন্তু আমাদের শারীরিক ভাষার বেশ কিছু দিক পুরানো অভ্যাসের মতো এবং সেইজন্য আমরা এই অভ্যাসগুলি ত্যাগ করতে পারি এবং গতিসম্পর্কিত যোগাযোগের সাথে যুক্ত আরও ইতিবাচক দিকগুলি শিখতে পারি যদিও আমরা শারীরিক ভাষা প্রধানত অচেতন ভাবে প্রকাশ করি তবে আমরা কিছু নেতিবাচক অভ্যাস সনাক্ত করতে পারি এবং শারীরিক ভাষার আরও ইতিবাচক দিক দিয়ে তাদের প্রতিস্থাপন করতে শিখতে পারি সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষকরা শারীরিক ভাষা এবং আমাদের স্ব চিত্রের মধ্যে একটি ঘনিষ্ঠ সংযোগ নির্দেশ করেছেন পরামর্শ দিয়েছেন যে আমরা আমাদের শারীরিক ভাষা পরিবর্তন করে আমাদের চিন্তাভাবনাও পরিবর্তন করতে পারি এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে এই সচেতনতা সাহিত্যের বিষয়বস্তুতে বিদ্যমান রয়েছে সাহিত্য সমালোচনার ক্ষেত্রেও এমনকি বৈজ্ঞানিক গবেষকদের আগে আমরা ফুকোকে তার ক্ষমতার বিশ্লেষণের জন্য স্মরণ করি যা মূলত ক্ষমতার একটি অ অর্থনৈতিক বিশ্লেষণ আমরা পূর্ববর্তী মডিউলগুলির একটিতে ফুকোর কথাও উল্লেখ করেছি এবং প্যানোপটিসিজম সম্পর্কে তার ধারণা উল্লেখ করেছি এখানে আমি তাঁর দ্বিতীয় বক্তৃতা উল্লেখ করব যা তিনি 1976 সালে কলেজ ডি ফ্রান্সে দিয়েছিলেন ক্ষমতা কীভাবে প্রয়োগ করা হয় সেই নিয়ে এই বক্তৃতায় তিনি প্রশ্ন করেছিলেন ফুকোল্ডিয়ান যুক্তির বিশদ বিবরণে না গিয়ে আমি কেবল একটি নির্দিষ্ট চিকিৎসার দিকে ইঙ্গিত করব যা তিনি প্রদান করেছিলেন যেখানে তিনি পরামর্শ দিয়েছিলেন যে শৃঙ্খলা এবং প্রশিক্ষণ নতুন অঙ্গভঙ্গি ক্রিয়া অভ্যাস এবং দক্ষতা এবং শেষ পর্যন্ত নতুন ধরণের মানুষ তৈরি করার শক্তি পুনর্গঠন করতে পারে এই বক্তৃতায় ফুকো মানব মনকে নিয়ন্ত্রণ করার জন্য শারীরিক ভাষা নিয়ন্ত্রণের অনুসঙ্গটি মন্তব্য করেছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণাগুলি দ্বারা এই ধারণাটি কীভাবে শক্তিশালী হয়েছে আমাদের শারীরিক ভাষা নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদক্ষেপ রয়েছে যা আমাদের সচেতনভাবে নেওয়া উচিত অবশ্যই প্রথম ধাপ হল আমাদের শারীরিক ভাষা সম্পর্কিত নেতিবাচক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সচেতন হওয়া আমাদের নিজস্ব আচরণ ভঙ্গি অঙ্গভঙ্গি চালচলন মুখের ভাব স্বনতা ইত্যাদি পর্যালোচনা করা উচিত এবং সচেতনভাবে সেই ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা উচিত যার নির্দিষ্ট কিছু পরিবর্তন প্রয়োজন আমরা ভিডিও তৈরির মাধ্যমে সাহায্য নিতে পারি আমরা কিছু ভিডিও প্রস্তুত করে কিছু ছবি তোলার মাধ্যমেও সাহায্য নিতে পারি একই সময়ে যারা আমাদের মতে ভাল যোগাযোগকারী আমরা সেই ব্যক্তিদের শারীরিক ভাষা অধ্যয়ন করতে পারি আমরা এমন লোকেদের অঙ্গভঙ্গি অনুকরণ করে শিখতে পারি যাদের শারীরিক ভাষা বেশি ইতিবাচক আমি এই প্রসঙ্গে NLP বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর কথাও উল্লেখ করব যা শারীরিক ভাষার নতুন বা আরও ইতিবাচক দিকগুলি শেখার জন্য একটি কার্যকর হাতিয়ার NLP এর ধারণাটি 1970 সালে রিচার্ড ব্যান্ডলার এবং জন গ্রাইন্ডার দ্বারা শুরু হয়েছিল তারা শ্রেষ্ঠত্ব প্রাপ্ত করার জন্য আচরণগত নিদর্শন গঠন করার চেষ্টা করছিল NLP মন অর্থাৎ যেটি নিউরো ভাষা যেটি ভাষাতত্ত্বের প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে সম্পর্কের সন্ধান করে ও কীভাবে এই মিথস্ক্রিয়াগুলি আমাদের কার্যক্রমপ্রণয়নকে বা আচরণকে প্রভাবিত করে তা দেখে NLP আমাদেরকে রোল মডেল দেখার পরিবর্তে মডেলগুলি দেখতে উৎসাহিত করে উদাহরণস্বরূপ যদি আমরা একজন ছুতোরের দিকে তাকাই যে তার পেশায় দুর্দান্ত এবং আমরা তাকে তার সরঞ্জামগুলির সাথে কাজ করতে দেখি এমন কিছু জিনিস খুঁজে পাওয়া যায় যা সে সচেতনভাবে করতে পারে এবং এই কৌশলগুলি সম্পর্কে আমাদের শেখাতে পারে একই সময়ে যখন তিনি তার কাজে মনোনিবেশ করছেন তখন তিনি অচেতনভাবে কিছু পদক্ষেপ নিচ্ছেন যা তাকে একজন চমৎকার ছুতোরে পরিণত করবে আমাদের এই অচেতন আচরণগত নিদর্শনগুলির উপর কেন্দ্র করা উচিত এবং সেগুলিকে অনুকরণ করার চেষ্টা করা উচিত এবং NLP এর এই দিকটি যা আমাদের আচরণের আরও ইতিবাচক বৈশিষ্ট্যের পাশাপাশি শারীরিক ভাষা শিখতে সাহায্য করে অর্থাৎ যাদের আচরণ আমরা অনুকরণ করতে চাই কিছু অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে প্রতিবিম্বিত করা উদাহরণস্বরূপ অন্য লোকের বিজ্ঞাপন পত্র অধ্যয়ন করা তাদের ক্ষুদ্র অভিব্যক্তি দেখা এবং তারপর অবশ্যই তাদের অনুকরণ করা কিন্তু এটি খুব সচেতনভাবে করতে হয় অন্যথায় অন্য ব্যক্তি অপমানিত বোধ করতে পারে একই সময়ে আমাদের অনুভূত পরিবর্তনের এই প্রক্রিয়ায় অভিভূত হওয়া উচিত নয় আমরা আমাদের শারীরিক ভাষাকে সচেতন এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে একটি ছোট দিক পরিবর্তন করার মাধ্যমে শুরু করতে পারি উদাহরণস্বরূপ আমরা কর্মক্ষেত্রে বসার সময় আমাদের পা রাখার পদ্ধতিতে একটি নির্দিষ্ট পরিবর্তন আনতে পারি আমরা আমাদের শরীরের ভাষার সাথে সম্পর্কিত একটি ছোট দিক পরিবর্তন করে শুরু করতে পারি উদাহরণস্বরূপ আমরা আমাদের কর্মক্ষেত্রে বসার সময় পায়ের অবস্থান ভালভাবে পরিবর্তন করতে চাই বা আমরা হাতের একটি নির্দিষ্ট অঙ্গভঙ্গি করা বন্ধ করতে চাই বা আমরা আমাদের কথোপকথনে আরও হাসি বা ভাল দৃষ্টি সংযোগ বজায় রাখার কথা মনে রাখতে চাই এই দিকগুলিকে একক করা যেতে পারে এবং সহজেই অনুশীলন করা যেতে পারে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাই যে অনুশীলন আমাদের একটি ভাল শারীরিক ভাষা রাখতে সক্ষম করে একই সময়ে আমরা এমন পরিস্থিতিগুলিও কল্পনা করতে পারি যেখানে আমরা একটি নির্দিষ্ট গতিসম্পর্কিত দিক অনুশীলন করার আশা করতে পারি জনসাধারণের মধ্যে চিত্তবিনোদন করা গেলে আমরা আমাদের মিথস্ক্রিয়া চলাকালীন আমাদের শারীরিক ভাষার উপর আরও ভাল নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবো আমাদের মৌখিক বিরতি এড়ানোর অভ্যাসও গড়ে তুলতে হবে আমাদের উত্তরগুলিকে বিরতি এবং অভিব্যক্তি দিয়ে পূরণ করা যেমন উম উহ এগুলির মতো একটি অর্থহীন শব্দ বারবার ব্যবহার করা কিংবা মূলত ইতিবাচকভাবে নিশ্চিতভাবে এগুলি ব্যবহার করা এড়াতে হবে সুতরাং আমাদের এই পুনরাবৃত্তিমূলক আচরণ আমরা যে প্রস্তুত নই এবং আমরা একটি নির্দিষ্ট বার্তা প্রেরণে আত্মবিশ্বাসী নই এই রকম ভাব প্রকাশ করে বিরক্তিকর বিভ্রান্তি যেমন বারবার আমাদের গলা পরিষ্কার করা বা গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলাও আমাদের যোগাযোগের ক্ষেত্রে এড়ানো উচিত এই ইঙ্গিতগুলি আমাদের শারীরিক ভাষার সাথে সম্পর্কিত নেতিবাচক দিকগুলি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে এই আকর্ষণীয় ভিডিওটির সাহায্যে এই দিকটি আরও বোঝা যাবে এটি হল রাজনৈতিক নেতারা যখন কিছু ঘটনাতে প্রতিক্রিয়া দেখায় তখন তারা কীভাবে অঙ্গভঙ্গি করে তা নিয়ে এই ভিডিওটিতে রাশিয়ান নেতা পুতিনের শারীরিক ভাষা বিশ্লেষণ করা হয়েছে এবং এটি একটি খুব আকর্ষণীয় বিশ্লেষণ বিশ্লেষক ভ্লাদিমির পুতিনের পরবর্তী পদক্ষেপ কী তা যতদূর সম্ভব বের করার চেষ্টা করছেন সবচেয়ে ভালো ইঙ্গিত তার শারীরিক ভাষাতে থাকতে পারে যতদূর USA দ্বারা বিবৃত করা হয়েছে আজ পেন্টাগনের গবেষক দলের কাজ পুতিন সহ বিদেশী নেতাদের গতিবিধি এবং অঙ্গভঙ্গি অধ্যয়ন করা বিশেষজ্ঞ বলেছেন যে একজন ব্যক্তির অমৌখিক ইঙ্গিতগুলির অধ্যয়ন করে যে তারা কীভাবে ঘটনাগুলির প্রতিক্রিয়াতে সিদ্ধান্ত নেয় সে সম্পর্কে অন্তর্দৃষ্টি দিতে পারে সেটি জানা যায় কেউ কেউ যুক্তি দেন যে পুতিনের শারীরিক ভাষার অধ্যয়ন ইউক্রেনে তার পরিকল্পনার অবসান ঘটাতে সাহায্য করতে পারে শুক্রবার পেন্টাগন এই ধরনের গবেষণায় স্বীকার করেছে যে এটি ইউক্রেনের বিষয়ে মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনও পার্থক্য করেনি তাই পুতিনের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে ইঙ্গিত খুঁজতে অন্যান্য শারীরিক ভাষা বিশেষজ্ঞদের রাখা হয়নি তিনি একটি হাতের দ্বারা একটি ইঙ্গিত করেন এবং CNN এ সেই হাতের দ্বারা ইঙ্গিতটি খুব আক্রমণাত্মক এটি একটি হাতের দ্বারা ইঙ্গিতের মত এবং এটি আক্রমণাত্মক অর্থাৎ তিনি তাঁর অমৌখিক কথা দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন একজন অধ্যাপক তার কারিগরি বিশ্ববিদ্যালয়ে যাঁরা অ মৌখিক যোগাযোগের বিষয়ে গবেষণা করেন তাদের আক্রমণ করেন এবং আমরা দেখি পুতিন শান্তভাবে কথা বলেছেন যদিও তিনি যা বলছেন তা বেশ লড়াইমূলক ছিল তার আচরণ প্রতারণামূলক কারণ সঠিকভাবে এটি বাহ্যিক দিক থেকে যুদ্ধবাদী বলে মনে হয় না কারণ সম্ভবত তার কিছু প্রশিক্ষণ আছে NLP হলেন শারীরিক ভাষা বিশেষজ্ঞ যিনি পুতিনের সাথে কাজ করেছেন তিনি গোপনকালীন সময় প্রথম একটি জিনিস যেটি তিনি প্রাক্তন KGB অফিসারদের শিখিয়েছিলেন সেটি হলো যাতে তারা আক্রমণাত্মক অঙ্গভঙ্গি ছেড়ে দেয় যেগুলি প্রাক্তন সোভিয়েত রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় তিনি আরো বলেছেন যে একটি বিশেষ ধরনের শারীরিক ভাষা ছিল যেটি রাশিয়ানদের মধ্যে বেশিরভাগ পুরুষদের দ্বারা ব্যবহৃত হতো এবং অন্য কোনো জাতি ছিলনা যারা সোভিয়েতদের মুখের অভাব অনুভব করবে একটি খুব গুরুত্বপূর্ণ দিক যা মূলত আমরা যেভাবে অন্যদের শারীরিক ভাষা সম্পর্কে ব্যাখ্যা করি তার সাথে সম্পর্কিত যেটি সর্বদা গুচ্ছভাবে ব্যাখ্যা করা হয় সেটি অন্তর্ভুক্তিমূলক শারীরিক ভাষা হোক বা অ অন্তর্ভুক্তিমূলক এটি মুখোমুখি মিথস্ক্রিয়া হোক বা সমান্তরাল হোক বা এটি সামঞ্জস্যপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ হোক না কেন আমাদের বুঝতে হবে যে একটি বিচ্ছিন্ন অঙ্গভঙ্গি চালচলন চোখের হাসি ইত্যাদি একটি শব্দের মতো যেগুলির আমাদের কাছে বিভিন্ন অর্থ রয়েছে যদি দুই বা ততোধিক গতিসম্পর্কিত সংকেতের সংমিশ্রণ থাকে তবে এটি একটি বাক্যে পরিণত হয় একই সময়ে যদি আমরা দেখতে পাই যে সময়ের বিস্তারও আমাদের অন্য ব্যক্তির শারীরিক ভাষা দেখার সাথেও জড়িত তাহলে তা একটি অনুচ্ছেদের মতো হয়ে যায় এই বোঝাপড়া আমাদের দ্রুত সিদ্ধান্ত এড়াতে সাহায্য করে বিচ্ছিন্ন গতিসম্পর্কিত গতিবিধি দেখে অন্য ব্যক্তির অনুভূতির উদ্দেশ্য সম্পর্কে উপসংহারে পৌঁছাতে আমাদের কখনই তাড়াহুড়ো করা উচিত নয় কথাপ্রসঙ্গ এবং সাংস্কৃতিক কাঠামো সম্পর্কে সচেতনতা সমানভাবে গুরুত্বপূর্ণ যদিও NVC গুলি পৃথক সংকেতাক্ষরে লেখা এবং পাঠোদ্ধার করার প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে পৃথকভাবে অধ্যয়ন করা যেতে পারে উদাহরণস্বরূপ আমরা চক্ষু যোগাযোগ বা একটি নির্দিষ্ট অঙ্গভঙ্গি দেখতে পারি এবং এটির থেকে পাঠোদ্ধার করার চেষ্টা করতে পারি অমৌখিক যোগাযোগের গতিশীল প্রকৃতি শুধুমাত্র মিথস্ক্রিয়া চলাকালীনই সর্বশ্রেষ্ঠভাবে অধ্যয়ন করা হয় এবং তাই যখনই আমরা অন্যদের শারীরিক ভাষা দেখি এবং এটি ব্যাখ্যা করার চেষ্টা করি তখন শব্দ বাক্য এবং অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে ভাষাগত অর্থের সাথে এই সমান্তরালটি মনে রাখতে হবে এই কোর্সের মধ্যে আমি শারীরিক ভাষা এবং শারীরিক ভাষা আমাদের দৈনন্দিন পেশাগত জীবনের একটি সর্বব্যাপী ঘটনা তা নিয়ে খুঁটিনাটি বর্ণনা করার চেষ্টা করেছি তাই এই সার্টিফিকেশন কোর্স চলাকালীন সময় আমি শারীরিক ভাষার সূক্ষ্ম বিবরণ বর্ণনা করার চেষ্টা করেছি যা প্রকৃতপক্ষে আমাদের দৈনন্দিন পেশাগত জীবনে একটি সর্বব্যাপী ঘটনা হয়ে উঠেছে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মডিউলে আমি বিভিন্ন বার্তা দেখার চেষ্টা করেছি যা আমাদের শারীরিক ভাষা দিয়ে যোগাযোগ করা হয় যেমন কীভাবে আমরা এটি পাঠাই অন্যদের সাথে কীভাবে তারা অমৌখিকভাবে ভাগ করে নেয় এবং কোন পরিস্থিতিতে তাদের প্রভাব গুরুত্বপূর্ণ আমি আমাদের স্থান স্পর্শ সময় গন্ধ চেহারায় মুখের অভিব্যক্তি সম্পর্কে আমাদের অনুভূতির সাথে দৈহিক ভাষার তাৎপর্য ব্যাখ্যা করার এবং মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং এছাড়াও গ্যস্টরিক্স নীরবতা এবং ডিজিটাল শারীরিক ভাষা এগুলিকে অনুসন্ধানের উদীয়মান ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করেছি এই আলোচনাগুলিকে সেই প্রসঙ্গে বুঝতে হবে যা এই কোর্সের একেবারে শুরুতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে শারীরিক ভাষা আমাদের যোগাযোগের একটি খুব গুরুত্বপূর্ণ দিক যতক্ষণ না পর্যন্ত আমরা শারীরিক ভাষাকে বহিরাকৃতি দিতে পারি যোগাযোগ কখনই সম্পূর্ণ হয় না একই সময়ে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং এই আলোচনাগুলিকে সেই প্রেক্ষাপটের মধ্যে বোঝা উচিত যা একেবারে শুরুতে নির্দিষ্ট করা হয়েছে আমি আশা করি এটি একটি অর্থবহ কোর্স হয়েছে আমি এটি শেখানোর দ্বারা উপভুক্ত হয়েছি ধন্যবাদ